সুতরাং অবশেষে আমরা সমীকরণের সিস্টেম Ax b পেয়েছি এবং আমরা এটি সঠিকভাবে সমাধান করেছি সুতরাং এখন স্বাভাবিক সমস্যাটি হল সঠিক ক্ষেত্রটি খুঁজে পাওয়া সুতরাং এখানে আবার একটি স্কিম্যাটিক দিন এটি ছিল আমার বিমান বলতে দাও এবং এটি বলতে পারি যে এটি আমার কম্পিউটারের অধিকার ছিল এবং আমি এটি অনুসন্ধান করতে চাই এবং এটি কিছু দ্বারা নির্মূল করা হচ্ছে আসুন আমরা এখানে রাডার ক্ষেত্রটি বলতে পারি এবং আমি এখানে দাঁড়িয়ে আছি এবং আমি এখানে ক্ষেত্রটি কী তা জানতে চাই সুতরাং দূরবর্তী ক্ষেত্রের গণনা করার ক্ষেত্রে কি ধরণের কৌশল করতে হবে বলে আপনি মনে করেন গ্রাহকগণের কাছে সমস্ত পথ যেতে কি আমার কম্পিউটারের ডোমেইনটি প্রসারিত করা উচিত এটা কি প্রয়োজনীয় সুতরাং পরিবর্তে কি করা উচিত ছাত্র ঘটনার তরঙ্গ ঘটনা তরঙ্গ কিছু তরঙ্গ আপনাকে দেওয়া হয় আমি এখন পর্যন্ত যা খুজে পেয়েছি তা দূরবর্তী ক্ষেত্রটি সন্ধান করতে চাই আসুন আমি বলি যে আমি আমার Au b সমাধান করেছি এটি আমার গণনাযোগ্য ডোমেন সুতরাং আপনি কি সর্বত্র ত্রিভুজগুলি জানেন এবং আরও অনেক কিছু রয়েছে আমি এর শেষে এই হিসাবে কি পেয়েছি আমি কি গণনা ব্যবহার করেছি সুতরাং আমি ডোমেনের অভ্যন্তরে সর্বত্র ক্ষেত্রটি জানি তবে এখন আমি খুব দূরে কোথাও ক্ষেত্রটি সন্ধান করতে চাই আমি কি করব ছাত্র আমরা সেভাবে করতে পারি সব কিছু সুতরাং এক তাই যা একটি পরামর্শ দেওয়া হয়েছে তা হল আপনি যদি ক্ষেত্রটি খুব দূরে কোথাও চান তবে এই সহযোগীকে অন্তর্ভুক্ত করার জন্য আমাকে এই ডোমেনটি প্রসারিত করতে হবে এটাকেই এটি করার ব্রুট ফোর্স ওয়ে বলা হয় এটি একটি দুর্দান্ত উপায় ছাত্র কারণ এইভাবে সমস্ত কিছু শেড হবে ব্রুট ফোর্স ওয়ে একতরফা মনে করুন আমি রাডার ক্রস বিভাগটি সন্ধান করতে চাই তার মানে আমার পর্যবেক্ষক কোথায় আমি সম্ভবত এত জাল করতে পারি সুতরাং এই কোর্সের খুব শুরু কী ছিল আমরা হিউজেনস নীতি সম্পর্কে কথা বলেছি হিউজেনস নীতি আপনাকে কী বলে আমি যদি কাছাকাছি নিয়ন্ত্রণের স্পর্শকাতর ক্ষেত্রটি জানি তবে তারা তাদের মতো আচরণ করে দ্বিতীয়ত উত্স এবং আমি তাদের প্রচার করতে পারি সর্বত্র ক্ষেত্রটি সন্ধান করতে সুতরাং এখানে এই নীতিটি কীভাবে প্রয়োগ করা হবে আমি কী ঘনিষ্ঠ কনট্যুরের ক্ষেত্রগুলি জানি এবং আমি যে জিনিসটি করি তা বন্ধ করে দেয় সুতরাং উদাহরণস্বরূপ আমি বলতে চাই এই সীমানাটি নিজেই অবজেক্টটি বন্ধ করার ক্ষেত্রে একটি বদ্ধ সীমানা সুতরাং আমি এই সীমানাটি ব্যবহার করতে পারি আমি জানি আমি হিউজেনস নীতিটি প্রয়োগ করতে এবং ক্ষেত্রটি যে কোনও জায়গাতেই খুঁজে পেতে এটি ব্যবহার করতে পারি তার উপরের ক্ষেত্রগুলি গণনা করেছি এখন আমরা সীমানা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং আমরা দেখেছি যে উদাহরণস্বরূপ বিকিরণের সীমানা শর্তটি আমরা এর সঠিক ব্যবহার করেছি সুতরাং বাউন্ডারি অবস্থার ত্রুটিটি বাড়ার সাথে সাথে আমি আরও সীমারেখার কাছাকাছি যাওয়ার সাথে সাথে আরও ভিতরে যাওয়ার সাথে সাথে আরও ভাল হয় আমি আপনাকে কেবল একটি প্রদত্ত তথ্য দিচ্ছি যা আমরা আসলে গণনা করব না সুতরাং এর চেয়ে ভাল আর কী হবে যদি আপনি নিজের জাল নিজেই থাকেন তবে আপনার মতো একটি ভাল ধার ছিল যা একটি সীমানা ঠিক করে দেয় সুতরাং যখন আপনি আপনার জাল যখন আপনি আপনার সিএডি সফ্টওয়্যার ব্যবহার না করে পরিবর্তে একটি বৃত্ত বা তার চারপাশে কিছু বলুন এবং যা জালিং সফ্টওয়্যারটি করবে তা হল এটি সেই প্রান্তটিকে সম্মান করবে সুতরাং এটি ত্রিভুজগুলি এমনভাবে প্রান্তিককরণ করবে যাতে আপনি একটি দুর্দান্ত মসৃণ প্রান্ত পেতে পারেন সুতরাং এখানে এই কনট্যুরের উপর বসে থাকা ব্যবহারগুলি হল ইউ 1 ইউ 15 ইউ 25 সুতরাং আপনি এখন ঠিক সেই পয়েন্টগুলিতে ক্ষেত্রটি জানেন সুতরাং নিষ্ঠুর শক্তি একটি খারাপ ধারণা পরিবর্তে আমরা Huygens নীতি ঠিক করব সুতরাং উদাহরণস্বরূপ আমরা ইতিমধ্যে এটি একটি অভিব্যক্তি যা হিউজেনস নীতি অনুযায়ী যে কোনও আর ক্ষেত্রটি আমরা বেশ কয়েকবার গণনা করেছি সুতরাং এস ছড়িয়ে ছিটিয়ে আছে যা আমি চাই কী সেই অবিচ্ছেদ্য এটি একটি কনট্যুর অবিচ্ছেদ্য আসুন আমরা আপনাকে এটি জানাতে বলি একটি কনট্যুর আর এখানে আসার শর্তগুলি কী সুতরাং এটি কেবল ছড়িয়ে ছিটিয়ে আছে সুতরাং মুছে ফেলুন সুতরাং আমি কেবল বিক্ষিপ্ত ক্ষেত্র গণনা করছি সুতরাং প্রথম পদটি তাই মনে রাখবেন এটি g হতে চলেছে এবং ∇g এগুলি 2 টি পদ ছাত্র হ্যাঁ ঠিক আছে ঠিক তাই প্রথম এক হবে আসুন আমরা ডিএল প্রাইমকে ডাকি কারণ আমি এটির উপর দিয়ে যাচ্ছি আমার কনট্যুর অধিকার আমরা এখনও টিএম মেরুকরণে রয়েছি যে কারণে এটি আমি লিখেছি আমি কি গ্রিনের ফাংশনGreens function জানি যা একটি প্রশ্ন হ্যাঁ সুতরাং এই ক্ষেত্রে একবার আমি কনট্যুর নিয়েছি আপনি যদি ফিরে যান এবং গ্রিনের ফাংশনGreens function সম্পর্কে আপনার আলোচনার কথা মনে করুন আমি বাইরের অঞ্চলে ক্ষেত্রটি সন্ধানের জন্য হিউজেনস নীতিতে স্থানটি 2 ভলিউম ভি 1 এবং ভি 2 তে বিভক্ত করেছি গ্রিনের ক্রিয়াকলাপটি আমার বাইরের অঞ্চল বা অভ্যন্তরীণ অঞ্চলের প্রয়োজন বাইরের অঞ্চল এক্ষেত্রে বাইরের অঞ্চল কী মুক্ত স্থান সুতরাং আমি এই g জানি এটি কেবল আমার হান্কেল যাই পছন্দ হোক না কেন সুতরাং ভাল অংশটি আমি জানি হান্কেল ফাংশনটি আমি আরও কী বলতে পারি আমি আপনার হান্কেল ফাংশনটির জন্য যে স্ট্যান্ডার্ড আনুমানিকতা করেছি তা করতে পারি যা ঠিক আছে সুতরাং জন্য আমরা এটি হিসাবে অনুমান করেছি সুতরাং এই সমস্ত অনুমান আমরা −jkρ ভিতরে প্রতিস্থাপন করতে পারি এর মধ্যে অবশেষে আমরা এই আলোচনাটি শেষ করার আগে এই অভিব্যক্তিতে আমরা কী সব জানি আমরা কি সব কিছু গণনা করেছি আমাদের ধাপে ধাপে যেতে দিন E2 r′ বা ডান হাত থেকে শুরু করা যাক এটিকে আরও সহজ করে তুলি মনে রাখবেন এটি 2D টি এম পোলারাইজেশন যার অর্থ H এ xy planeএবং Ez 2 ভেরিয়েবল 3 ভেরিয়েবল আমি কি এই শব্দটি জানি ছাত্র হ্যাঁ এইচ টাঞ্জেনটিয়াল হ্যাঁ আমরা দেখিয়েছি যে এটি Htan সাথে সমানুপাতিক আমি কি Htan গণনা করেছি সমস্যাটি হল আমার পরিবর্তনশীল এগুলি হল তীক্ষ্ণ প্রান্তগুলি সুতরাং এটি প্রান্ত বেস FEM সম্পর্কে অন্য একটি সুন্দর অংশ যা আমি সরাসরি এই জিনিসটি পেয়েছিলাম সুতরাং আমি এটি জানি এই লোকটির কি হবে আমি কি এই ছেলেটিকে চিনি ছাত্র ম্যাক্সওয়েলসMaxwell's আমি এটি জানি না তবে আমি এটি গণনা করতে পারি ছাত্র ম্যাক্সওয়েলস ম্যাক্সওয়েলেরMaxwells সমীকরণ মানে গ্রহণ আমাকে দেবে আমি এখন কীভাবে নেব আমি সংখ্যা হিসাবে জানি আমি এটি হিসাবে জানি না ছাত্র সংখ্যায় সংখ্যাগতভাবে ঠিক সুতরাং এখন আমি এর ভিতরে সমস্ত কিছু জানি সুতরাং সংখ্যাগতভাবে আমাকে সংখ্যাটি নিতে হবে এবং এজন্য জাল খুব ভাল হওয়া জরুরী যাতে সংখ্যাগতভাবে আনুমানিক পরিমাণ কমবেশি সঠিক হয় এবং আমি যখন এটি পেয়ে যাই তবে আমার প্রিয় অভিব্যক্তিটি আপনার আরসিএসের জন্য এটির সমান কী ছিল ছাত্র গণনা করার সময় আপনি বড় সংখ্যক হতে পারেন বা আপনি কি r একটি বিশাল সংখ্যক হতে চান আচ্ছা এই কাজ আগে একটি অংশ ছিল আপনি যদি এই অভিব্যক্তিটি গণনা করেন তবে এটি বড় আকারের জন্য 1 এর চেয়ে বেশি আর এর চেয়ে r এর চেয়ে আলাদা হতে পারে সুতরাং এটি কোন ব্যাপার না আরসিএসের জন্য আপনার এই ভাবটিটি আর লাগাতে হবে না আরসিএসের জন্য এই অভিব্যক্তিটি আর এর থেকে স্বতন্ত্র হয়ে উঠবে এটি কেবল θ র উপর নির্ভর করবে ছাত্র তারা কি আপনার gr r′ এর সাথে অভিন্ন হ্যাঁ হুইজেনস নীতিতে হল g r r ′ আছে তবে আপনাকে এই অনুমানগুলি ব্যবহার করতে হবে এবং আপনি যখন এই অনুমানটি ব্যবহার করেন তখন r এর মানটি বাতিল হয়ে গেলে আপনার কোনও বিকল্পের প্রয়োজন হয় না যদি আপনি এটি প্রতিস্থাপন করেন তবে আপনি কিছু ভুল করছেন ছাত্র আমরা কি কার্ল নিতে পারি হ্যাঁ আপনি কার্ল নিতে পারেন হ্যাঁ আমার অর্থ হল আমরা যা করতে যাচ্ছি ছাত্র তবে তুমি সংখ্যায় বলেছিলে সুতরাং আমি এখানে সংখ্যার কার্ল বলতে যা বোঝাতে চাই তা হ্যাঁ এবং এর ক্ষেত্রে এবং x এবং y এর ক্ষেত্রে ছাত্র হ্যাঁ ঠিক আছে আমি এখনই এর জন্য কিছু অভিব্যক্তি পেয়ে যাব যদি আপনি ভালভাবে তাকান আমরা সময় নিরীক্ষণ করছি এটি একটি প্রান্ত এটি একটি ত্রিভুজ এবং এটি যদি আপনি হুইটনি ভিত্তিক ফাংশনগুলি দেখেন যে আপনি যদি সত্যিই গণনা করতে যান ∇ × টি আপনার এটি করা উচিত টি এর ফর্মের কারণে আপনি ধ্রুবক হওয়া শেষ করবেন সুতরাং যা হয় তা হল আপনি এখানে একটি ধ্রুবক এবং অন্য ধ্রুবক পান সুতরাং ∇ × আসলে এই ভিত্তি ফাংশনের জন্য অবিচ্ছিন্ন নয় যা ভিত্তি ফাংশনের একটি ত্রুটি সুতরাং আসলে কী করতে হবে তা হল এখানে কার্লটি সন্ধান করা উপরের কার্লটি সন্ধান করুন এবং এটির গড় নিন সুতরাং এটি আমি সংখ্যার মাধ্যমে এটি বোঝাচ্ছি হ্যাঁ শেষ পর্যন্ত আমাদের বিমানে সর্বত্র এর মসৃণ ফাংশন রয়েছে হ্যাঁ এটি একটি ভাল পয়েন্ট এবং এই বেস ফাংশনগুলি সম্পর্কে আরও একটি আকর্ষণীয় বিষয় আপনি যদি এটি করেন তবে আপনি যে বেসিক ফাংশনগুলি ব্যবহার করছেন তার জন্য আপনি একটি শূন্য পান সুতরাং আমরা এটি একটি কাজ মধ্যে কাজ করব এর মধ্যে যে কোনও একটিতে একক ভিত্তিতে ফাংশনটিতে এই বৈশিষ্ট্য রয়েছে টি ধ্রুবক শূন্য ঠিক আছে